নমস্কার শেষ অধ্যায়ে আমরা আলোচনা করেছি মেকানিক্যাল সিস্টেমে ট্রান্সলেশনাল মোশনের ম্যাথমেটিক্যাল মডেলিং নিয়ে আজ আমরা আলোচনা করব রোটেশনাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেলিং নিয়ে তাহলে আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু করা যাক একটি বডির রোটেশনাল মোশন বর্ণনা করা যায় একটি ফিক্সড অ্যাক্সিসের মোশন হিসাবে রোটেশনাল মোশনে নিউটনের গতিসূত্র Newton's law of motion প্রয়োগ করলে জানা যায় যে একটি ফিক্সড অ্যাক্সিসের জন্য মোমেন্টের বীজগাণিতিক যোগফল বা টর্ক হল ইনারশিয়ার এবং ঐ অ্যাক্সিসের জন্য অ্যাঙ্গুলার অ্যাকসিলারেশনের গুণফল তাই আমরা এইভাবে সংজ্ঞা দিতে পারি যে টর্কের মোট যোগফল যেটি বডির উপর প্রয়োগ করা যায় যেটি ঘূর্ণন করছে তা হল Jα এর সমান যেখানে Jবোঝায় ইনারশিয়াকে এবং হল অ্যাকসিলারেশন তাই অন্য ভ্যারিয়েবেল যেগুলি আমরা সাধারণত রোটেশনের মোশনকে বর্ণনা করতে ব্যবহার করি সেগুলি হল অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তাই যদি dθdt নেন অ্যাঙ্গুলার ভেলোসিটি পাবেন এবং d2dt2 দিয়ে পাবেন অ্যাঙ্গুলার অ্যাকসিলারেশন এখন রোটেশনাল মোশনে জড়িত এলিমেন্টগুলি হল প্রথম ইনারশিয়া তাহলে ইনারশিয়াকে ধরা হয় একটি এলিমেন্টের ধর্ম বা বৈশিষ্ট্য যেটি রোটেশনাল মোশনের কাইনেটিক এনার্জি সঞ্চয় করে তাই ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে আমরা যে আলোচনা করেছি সেই মাস m এর সঙ্গে এটিকে পরস্পর সম্পর্কযুক্ত করতে পারেন তাই এখানে ইনারশিয়া ও হল এলিমেন্টের একটি বৈশিষ্ট্য যা রোটেশনাল মোশনে কাইনেটিক এনার্জি সঞ্চয় করে এখন কোন একটি বডির ইনারশিয়া নির্ভর করে রোটেশনের অ্যাক্সিস সম্পর্কিত জিওমেট্রিক কম্পোজিশন এবং এর ডেনসিটির উপর তাই উদাহরণ হিসাবে যদি রেডিয়াস r ও মাস M সম্বলিত একটি সার্কুলার ডিস্ক অথবা শ্যাফ্ট এর ইনারশিয়া ধরা হয় এর জিওমেট্রিক অ্যাক্সিসের সঙ্গে সম্পর্কিত ইনারশিয়ার মান হবে J12Mr2 যখন J ইনারশিয়ার একটি বডির উপর টর্ক প্রয়োগ করা হয় যদি চিত্রটি দেখেন দেখবেন যে বডিটি ইনারশিয়া J নিয়ে ঘূর্ণন করছে ও এর ডিসপ্লেসমেন্ট এবং যখন টর্ক প্রয়োগ করা হয় সংশ্লিষ্ট ইকুয়েশন হিসাবে আমরা লিখতে পারি TtJαtJdωdtJd2θdt2 তাহলে এখানে θ হল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট t হল অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং হল অ্যাঙ্গুলার অ্যাকসিলারেশন এখন স্প্রিং লিনিয়ার স্প্রিং যা আমরা ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে দেখেছি তার মতো করে একইভাবে আমরা টরশনাল স্প্রিং কেও সংজ্ঞায়িত করতে পারি ধরে নিলাম আমাদের কাছে টরশনাল স্প্রিং কনস্ট্যান্ট K আছে যেটি পাচ্ছেন প্রতি একক অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের টর্ক থেকে টর্ক প্রয়োগ করা হলে একটি রড বা একটি শ্যাফ্ট এর কমপ্লায়েন্স প্রকাশ করতে গেলে আমরা এভাবে প্রকাশ করতে পারি তাহলে টরশনাল স্প্রিং হল শ্যাফ্ট যে রডটি রোটেটিং বডির সাথে যুক্ত তার বৈশিষ্ট্য তাহলে যখন টর্ক প্রয়োগ করেন এটি সামান্য টুইস্ট করে যেটি টরশনাল স্প্রিং এর বৈশিষ্ট্য দেখায় তাহলে কী লিখতে পারেন সাধারণ টর্ক স্প্রিং সিস্টেমকে প্রকাশ করা যায় এই ইকুয়েশনের সাহায্যে T TtKθt এখন যদি টরশনাল স্প্রিং টর্ক দ্বারা প্রিলোড করা থাকে যেটি হল TP উপরের ইকুয়েশনটি পরিবর্তন করে লেখা যায় Tt TPKθt

এখন যেটি ট্রান্সলেশনাল মোশনের ক্ষেত্রে দেখেছি এই ক্ষেত্রেও সেভাবেই আমরা বিভিন্ন ফ্রিকশন দেখব ফ্রিকশনগুলি কী কী প্রথম হল ভিসকাস ফ্রিকশন যেখানে টর্ক TtBdθdt এই B কে বলা হয় ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট তারপর স্ট্যাটিক ফ্রিকশন সেক্ষেত্রে ফ্রিকশন টর্ক Tt±Fs 0 অর্থাৎ বস্তুটি সবেমাত্র গতিশীল হতে যাচ্ছে সেক্ষেত্রে ফ্রিকশনের মান দেওয়া আছে Fs যোগ বিয়োগ চিহ্ন মূলত ব্যবহার করা হয় ফ্রিকশনের অভিমুখ যেটি বডির উপর প্রযোজ্য সেটা দেখাতে তারপর কুলম্ব ফ্রিকশন কুলম্ব ফ্রিকশন TtFcdθdtdθdt তাহলে আমরা এভাবেই ভিসকাস ফ্রিকশন স্ট্যাটিক ও কুলম্ব ফ্রিকশনকে viscous friction static and Coulomb friction ব্যাখ্যা করতে পারি এখন আমাদের একটি উদাহরণ নিতে হবে যাতে আমরা বুঝতে পারব কীভাবে আমরা মেকানিক্যাল সিস্টেমের ম্যাথমেটিক্যাল মডেল সৃষ্টি করতে পারি সুতরাং এই মেকানিক্যাল সিস্টেমে একটি মোটর একটি লোডের সাথে এমন একটি শ্যাফ্ট দ্বারা যুক্ত যেটির ফ্রিকশন কোএফিশিয়েন্ট K যাকে বরং বলতে পারি স্টিফনেস কোএফিশিয়েন্ট যা টরশনাল স্প্রিং কোএফিশিয়েন্টকে ব্যাখ্যা করতে পারে এখন Tm হল মেকানিক্যাল টর্ক যেটি মোটর দ্বারা প্রয়োগ করা হয়েছে এবং L হল যে কোনো সময় t তে লোডের ডিসপ্লেসমেন্ট যার ইনারশিয়া হল JL এর সমান মোটর ইনারশিয়া হল Jm এবং ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট হল Bm এখন এক্ষেত্রে মোটর একটি শ্যাফ্ট বরাবর ইনারশিয়াল লোডের এর সাথে সংযোজিত হয় স্প্রিং কনস্ট্যান্ট K র দ্বারা দু'টি মেকানিক্যাল কম্পোনেন্টের মধ্যে নন রিজিড কাপলিং যা আমরা এখানে দেখলাম প্রায়শই উদ্ভব করে টরশনাল রেসোন্যান্সের যেটি সিস্টেমের সমস্ত অংশে ট্রান্সমিট হতে পারে এখন দেখব কীভাবে আমরা ফ্রী বডি ডায়াগ্রাম free body diagram তৈরি করতে পারি এই মেকানিক্যাল সিস্টেমের বডি ডায়াগ্রামকে ব্যাখ্যা করতে যে ভ্যারিয়েবেল আমরা ব্যবহার করব ভ্যারিয়েবেলগুলি হল Tm যা হল মোটর টর্ক Bm হল মোটরের ভিসকাস ফ্রিকশন তাই এটি হল মোটরের সঙ্গে সম্পর্কিত ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্ট K হল শ্যাফ্ট এর স্প্রিং কনস্ট্যান্ট m হল মোটর ডিসপ্লেসমেন্ট m দেওয়া আছে মোটর ভেলোসিটি হিসাবে Jm হল মোটর ইনারশিয়া L কে আমরা ধরব লোড ডিসপ্লেসমেন্ট হিসাবে L হল লোড ভেলোসিটি এবং JL হল লোড ইনারশিয়া তাই আমরা এইসব ভ্যারিয়েবেলগুলি ব্যবহার করব এই সিস্টেমের ফ্রী বডি ডায়াগ্রামকে ব্যাখ্যা করতে তাহলে মোটরের দিক দিয়ে দেখলে যদি ফ্রী বডি ডায়াগ্রাম দেখেন দেখবেন টর্ক Tm যখন এটি প্রয়োগ করা হবে ভিসকাস ফ্রিকশন অংশ পাবেন তার সঙ্গে স্প্রিং টর্ক অংশ পাবেন যেটি মোটর টর্ক যেদিকে প্রয়োগ করা হয়েছে তার উল্টো অভিমুখে প্রযোজ্য সিস্টেমটির টর্ক ইকুয়েশনটি হল d2mdt2 BmJmdmtdt KJmmt Lt1JmTmt Kmt LJLd2Ldt2 এখন এক্ষেত্রে সিস্টেমটিতে 3 টি এনার্জি স্টোরেজ এলিমেন্ট আছে যেগুলি হল Jm JL এবং K তাহলে আমরা যেটি করব তা' হল আমরা 3 টি স্টেট ভ্যারিয়েবেল খুঁজে দেখব মোটর সাইড ও লোড সাইড ফ্রী বডি ডায়াগ্রামের ক্ষেত্রে যে ইকুয়েশনগুলি আমরা একটু আগেই দেখেছি আমরা এই 2 টি ইকুয়েশনের সাথে পরিচত হলাম তা' হল d2mdt2 BmJmdmtdt KJmmt Lt1JmTmt Kmt LJLd2Ldt2 এখন আমাদের ধরে নিতে হবে যে আমাদের কাছে 3 টি স্টেট ভ্যারিয়েবেল আছে যেগুলি হল x1tmt Ltx2tdLtdtএবং x3tdmdt যদি ডিফারেনশিয়েট করেন তাহলে স্টেট ইকুয়েশনগুলিকে লিখতে পারেন dx1dtx3t x2 dx2tdtKJLx1tdx3dt KJmx1t BmJmx3t1JmTm আমরা এইমাত্র পাওয়া স্টেট ইকুয়েশনকে ব্যাখ্যা করতে পারি সিগন্যাল ফ্লো গ্রাফ ব্যবহার করে তাহলে আমরা কীভাবে প্রকাশ করব আমরা স্টেট ভ্যারিয়েবেলগুলিকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি x1tmt Lt x2tdLtdtandx3tdmdt এখন প্রথম ইকুয়েশনের জন্য আমরা পাই dx1dtx3t x2 তাহলে এখানে আপনার কাছে আছে x3 x2 x3 বিয়োগ x2 তাহলে x3 র গেইন থাকবে 1 x2 গেইন থাকবে মাইনাস 1 যোগ করলে পাবেন dmdt dLtdt যা dx1dt এর সঙ্গে সমান তাহলে প্রথম ইকুয়েশন থেকে আমরা এই দু'টি লিংক পাই এখন dx2dtKJLx1t তাই x1 থেকে KJL গেইন সহ একটি লুপ নেব এবং এটিকে L এর সঙ্গে সংযুক্ত করবো এখন ইন্টিগ্রেট করলে পাবেন L যা আসলে x2 তাহলে একটি ইনটিগ্রেটর লিংক পেলে s 1 সহ যা আসলে 1s এখন যখন আবার dmdt dLdt কে ইন্টিগ্রেট করেন তখন পাবেন x1 তাই আবার 1 ইনটিগ্রেটর ব্লক তৈরি করে পাচ্ছেন x1 এখন পরের ইকুয়েশন হল dx3dt KJmx1t BmJmx3t1JmTm তাহলে আমরা Tm কে ইনপুট নোট হিসাবে বসাব এবং তারপর বসাব mdx3dt তাহলে আমরা এই ইকুয়েশন ব্যবহার করবো এবং লিংকগুলি খুঁজে বার করব তাহলে প্রথম হল KJmx1t যেখানে x1 থেকে আমরা পাই KJm তারপর x3 থেকে আমরা পাই BmJm x3 থেকে আবার আমরা লিংক যুক্ত করি BmJm এর গেইনের সাথে এবং তারপর আমাদের কাছে থাকে 1JmTm তাহলে m এর সঙ্গে Tm যুক্ত 1Jm গেইন সহ তাহলে এর সাথে m এ সামেশন সম্পূর্ণ করলেন এখন x3 র সাথে m ইনটিগ্রেশনের সাথে ইনটিগ্রেটরের দ্বারা যুক্ত যদি m এর ইন্টিগ্রাল নেন x3পাবেন তাহলে এই 3 ইকুয়েশন ব্যবহার করে এখন সিগন্যাল ফ্লো গ্রাফের প্রেজেন্টেশন তৈরি করতে পারেন এখন আমরা কথা বলব গিয়ার ট্রেন সম্পর্কে পুলির উপর দিয়ে গিয়ার ট্রেন বা লিভার বা টাইমিং বেল্ট হল একটি মেকানিক্যাল ডিভাইস যেটি এনার্জি প্রেরণ করে সিস্টেমের একটি অংশ থেকে অন্য অংশে এমনভাবে যে ফোর্স টর্ক স্পিড এবং ডিসপ্লেসমেন্ট পরিবর্তিত হতে পারে তাই এই ডিভাইসগুলি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার পাবার জন্য ম্যাচিং ডিভাইস হিসাবে গণ্য হয় এখন আমরা এই চিত্রে দেখছি 2 টি গিয়ার একসঙ্গে কাপল্ড গিয়ারের ইনারশিয়া ও ফ্রিকশন তখন উপেক্ষা করা হয় যখন আইডিয়াল কেস ধরা হয় এক্ষেত্রে এই গিয়ারগুলির ক্ষেত্রে T1 স্থানান্তরিত হয় দ্বিতীয় গিয়ারে যার টর্ক হল T2 এখন কীভাবে আমরা T1ও T2 এর মধ্যে সম্পর্ক তৈরি করবো তাহলে টর্ক T1ও T2 এর মধ্যে সম্পর্ক এবং তারপর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট 1 ও 2 এবং গিয়ারের টিথ নাম্বার যেটি হল N1 ও N2 পরস্পর সম্পর্কিত করা যায় নিম্নলিখিত বিষয় দ্বারা প্রথমে গিয়ারের সারফেসের টিথ নাম্বার হল গিয়ারের রেডিয়াস r1ও r2 র সঙ্গে প্রপোরশনাল তাই এক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি এইভাবে r1N2r2N1 কারণ r1 হল N1 এর সঙ্গে প্রপোরশনাল এবং r2 হল N2 এর সঙ্গে প্রপোরশনাল তাহলে এগুলি ব্যবহার করে কোরিলেট করতে পারেন যে r1N2r2N1 এখন প্রত্যেক গিয়ারের সারফেস বরাবর যাওয়া দুরত্ব একই তাহলে লিখতে পারেন 1r12r2 এখন তৃতীয়টি হল একটি গিয়ার দ্বারা যে কার্য করা হয় তা' অন্যদের কার্যের সাথে সমান যেহেতু ধরে নেওয়া হয়েছে সেখানে কোনো লস হয়নি সেক্ষেত্রে T11T22 তাই এই 3 কোরিলেশন ব্যবহার করে আমরা লিখতে পারি T1T221N1N221r1r2 তাই এটি হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কোরিলেশন যা আমরা গিয়ার সিস্টেমের ক্ষেত্রে ব্যবহার করি এক দিক থেকে অন্য দিকের বিভিন্ন প্যারামিটারগুলিকে পরস্পর কোরিলেট করতে এখন প্রচলিত অবস্থায় গিয়ারেরও ইনারশিয়া এবং দু'টি কাপল্ড গিয়ার টিথ এর মধ্যে ফ্রিকশন থাকে যা উপেক্ষা করা যায় না তাই সেক্ষেত্রে গিয়ার ট্রেনের ইকুইভ্যালেন্ট রিপ্রেসেনটেশনের সাথে ভিসকাস ফ্রিকশন কুলম্ব ফ্রিকশন এবং ইনারশিয়া গণ্য করা হয় লাম্পড প্যারামিটার হিসাবে যেটি চিত্রটিতে দেখানো হয়েছে সুতরাং এখানে আপনার কুলম্ব ফ্রিকশন আছে তাহলে B1 ও B2 হল ভিসকাস ফ্রিকশন T হল গিয়ার 1 থেকে প্রয়োগ করা টর্ক তাই বিপরীত টর্ক হল T1 যা N1 গিয়ারের উপর প্রয়োগ করা হয়েছে এবং গিয়ার 2 তে ট্রান্সলেটেড হয়েছে তা হল T2 এবং গিয়ার 2 থেকে এনার্জি ট্রান্সফারড হলে অবজেক্ট এর ইনারশিয়া J2 র সমান হবে এখন যেহেতু আমাদের 2 টি গিয়ার আছে তাই আমাদের 2 টি টর্ক ইকুয়েশন প্রয়োজন তাহলে গিয়ার 2 র জন্য আমরা কী লিখতে পারি সেটি হল T2tJ2d22dt2B2d2dtFc222 এখন প্রথমের দিকে আমরা কী লিখতে পারি অ্যাপ্লায়েড টর্কটি হল TtJ1d21tdt2B1d1tdtFc111T1 তাহলে আমরা এই 2 টি ইকুয়েশন পেলাম গিয়ার 1 ও গিয়ার 2 র ব্যাপারে আগের কোরিলেশন ব্যবহার করে পাই T1tN1N2T2tN1N22J2d21dt2N1N22B2d1dtN1N2Fc222 তাহলে এটি নির্দেশ করে যে ইনারশিয়া ফ্রিকশন কমপ্লায়েন্স টর্ক স্পিড ও গিয়ার ট্রেনের একটি দিক থেকে অপর দিকে ডিসপ্লেসমেন্টের প্রতিফলন সম্ভব তাহলে যখন এই ইকুয়েশন দেখবেন এই ইকুয়েশনগুলিকে কোরিলেট করতে পারেন ট্রান্সফরমার ইকুয়েশনের পরিপ্রেক্ষিতে যেটি আমরা আগের আলোচনায় পেয়েছি যাতে আরো দেখতে পাচ্ছেন যে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এক দিক থেকে অন্য দিকে পাওয়ার ট্রান্সফার করি ঠিক সেভাবে গিয়ার হল মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট যেটি এক দিক থেকে অন্য দিকে পাওয়ার ট্রান্সফার করে তাহলে এইভাবে দেখতে পাচ্ছেন কীভাবে গিয়ারের মেকানিক্যাল সিস্টেম নিবিড়ভাবে ট্রান্সফরমারগুলির সিস্টেমের সঙ্গে অ্যানালগাস এখন গিয়ার 2 থেকে গিয়ার 1 এ প্রতিফলিত হওয়া নিম্নলিখিত কোয়ান্টিটি আমরা পাই যেটিকে আমরা বলি ইনারশিয়া যা হল N1N22J2 ভিসকাস ফ্রিকশন কোএফিশিয়েন্টকে আমরা বলি এইভাবে N1N22B2 টর্ক হল N1N2T2 গিয়ার 1 এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে বলি N1N22 একইভাবে গিয়ারের এক দিকে অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা পরিবর্তন করে পাই N1N22 কুলম্ব ফ্রিকশন কোএফিশিয়েন্ট হল N1N2Fc222 তাহলে যদি এই সব কম্পোনেন্টের ইকুইভ্যালেন্ট বিবেচনা করি তাহলে আমরা লিখতে পারি টোটাল টর্ক T শুধু এর মান বসিয়ে দিন TtJ1ed21tdt2B1ed1tdtTF TF হল কুলম্ব টর্কের ইকুইভ্যালেন্ট তাহলে J1eJ1N1N22J2 B1eB1N1N22B2 and TFFc111N1N2Fc222 তাহলে এই ইকুয়েশনগুলিকে যদি দেখেন সহজেই কোরিলেট করতে পারেন ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি দিক থেকে সেকেন্ডারি দিকের রেজিস্ট্যান্স ও রিয়াকট্যান্স এর মান একইরকম সম্পর্ক দেখতে পাবেন যেমনটা এই গিয়ারের ক্ষেত্রে আমরা দেখলাম গিয়ার 2 থেকে গিয়ার 1 এ বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতিফলন তাহলে এইভাবে বলতে পারেন গিয়ার অ্যারেঞ্জমেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সিস্টেমের সঙ্গে খুব নিবিড়ভাবে অ্যানালগাস তাহলে এর সাথে সাথেই আমরা আজকের আলোচনা শেষ করতে পারি এই আলোচনায় আমরা মূলত রোটেশনাল মোশন নিয়ে আলোচনা করলাম পরের অধ্যায়গুলিতে আমরা আলোচনা করব ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেমের মধ্যে কোরিলেশন নিয়ে অথবা অন্য মেকানিক্যাল সিস্টেম নিয়ে যাতে আমরা বুঝতে পারি কীভাবে মেকানিক্যাল সিস্টেম ইকুইভ্যালেন্ট ভাবে প্রকাশ করা যায় ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্যে ধন্যবাদ